আগের দুটি লেকচারে আমরা কিভাবে তরঙ্গের বর্ণনা করতে হয় এবং কিভাবে গাণিতিক ভাবে লিখতে হয় সেগুলি নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে স্টেশনারি তরঙ্গ আসছে সেগুলি নিয়েও আলোচনা করেছি একটি স্পন্দিত দড়ির সরন আইগেন ফাংশন এবং আইগেন কম্পাঙ্ক এর আকারে লিখতে পারি আমরা কণা গুলির জন্য তরঙ্গ তত্ত্ব নির্ণয় করতে চাই অতএব সেই লেকচার গুলি দেওয়া হবে কণা গুলির তরঙ্গ তত্ত্ব নির্ণয় করার জন্য আমাদের কেন এটি করতে হবে এবং এটি করা হয়েছে কারন এটির সংশ্লিষ্ট একটি চলমান কণার তরঙ্গ রয়েছে আমরা এই তরঙ্গের বর্ণনা করতে চাই এর মানে কি ওটা বোঝা যাক একটি চলমান কণার সংশ্লিষ্ট তরঙ্গ রয়েছে এর অর্থ কি কণা স্বাধীন ভাবে ঘুরচ্ছে সুতরাং এটির সংশ্লিষ্ট তরঙ্গ রয়েছে যেটা বস্তুর তরঙ্গ অথবা ডি ব্রগলি তরঙ্গ নামে পরিচিত এটির একটি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে যেটা হল hp যেখানে h হল প্লাঙ্কস ধ্রুবক Planck's constant এবং p হল কণার ভরবেগ যেটা আমরা বক্স এর মধ্যে রেখেছি সেটাই হল সত্যিকারের সম্পর্ক λhp হল রিলেটিভিস্টিক এবং নন রিলেটিভিস্টিক উভয়ের ক্ষেত্রে সত্যি যদি একটি কণার ভর m হয় তাহলে এর অর্থ কি বোঝা যাক v দ্রুতির সঙ্গে চলতে থাকলে আমরা জানি তার ভরবেগ m v যদি v খুব বেশি হয় তখন সঠিক সুত্র হল pmv1 v2c2 এটি আপেক্ষিক ভরবেগ নামে পরিচিত v খুব কম হলে এটি তখন অ আপেক্ষিক সুত্র হয়ে যায় ডি ব্রগলি সম্পর্ক বলেছেন যে λh1 v2c2 খুব কম দ্রুতি জন্য এটি সমান hmv এটি হল এই প্রস্তাব এটি অন্য কোনো সমীকরণ থেকে নির্ণয় করা যায় না কিন্তু এটি একটি মৌলিক সমীকরণ এটি হল যা কণা গুলির সংশ্লিষ্ট তরঙ্গ রয়েছে যার তরঙ্গ দৈর্ঘ্য হল hmv সুতরাং আমরা এটি নির্ণয় করতে পারবো কেউ বলতে পারবে না সুতরাং এটি প্রতিষ্ঠা করার একমাত্র পথ হল পরীক্ষামূলকভাবে সূত্র যাচাই করা যদি পরীক্ষামূলকভাবে এটি সঠিক হয় তাহলে আমরা বলতে পারবো এই সম্পর্কটি সঠিক সুতরাং আমরা এই লেকচারে এই সম্পর্কটি চেক করার জন্য কি পরীক্ষামূলক ব্যাবস্থা নেওয়া যেতে পারে সেটি নিয়ে আলোচনা করবো কিন্তু এর আগে আমি তোমাদের কিছু ঐতিহাসিক ঘটনা বলবো যে কিভাবে ডি ব্রগলি এই সম্পর্কে পৌঁছেছিলেন আমরা যেটা করবো সেটা কোনো ডেরিভেশান নয় এটি হল ঠিক লোকেরা কীভাবে কাজ করে চিন্তা করে এবং সমীকরণ প্রস্তাব করে কিন্তু শেষে পরিখামুলক ভাবে চেক করে যদি এই সুত্রটি যেটি ডি ব্রগলি প্রস্তাব দিয়েছেন পরিখামুলক ভাবে সঠিক না হয় তাহলে এটির কোনো অর্থ নেই সম্পর্ক গুলি নিয়ে আলোচনা করা যাক এই ইতিহাস লেখা যাক ডি ব্রগলি কি বলেছেন যদি একটি কণার ভর m হয় আইনস্টাইন এর সম্পর্ক থেকে আমরা বলতে পারি এটির এনার্জি mc2রয়েছে এবং প্লাঙ্ক এর সম্পর্ক দ্বারা লিখতে পারি এটির অভ্যন্তরীণ কম্পাঙ্ক রয়েছে যেটা mc2hদেয় আমরা এটি নির্ণয় করছি না আমরা কিছু ঐতিহাসিক ঘটনার বর্ণনা করছি যে পথে ডি ব্রগলি সুত্রটি বলেছেন এবং যখন কণা v বেগ নিয়ে যায় তখন এটির এনার্জি সামান mc21 v2c2 যে সূত্রটি সম্পূর্ণ সঠিক অতএব internalসমান mc2h1 v2c2 আমরা দেখতে পাচ্ছি internal একটু বেড়েই চলেছে অপরপক্ষে যখন এটি চলতে থাকে এবং একজন ব্যক্তি এখান থেকে দেখতে থাকে তখন আভ্যন্তরীণ ঘড়ির কম্পাঙ্ক internal কম্পাঙ্ক কমতে থাকে টাইম ডিলেশান এর জন্য এবং বাইরের থেকে দেখলে অন্য কম্পাঙ্ক হবে যেটা সমান mc21 v2c2h এই কম্পাঙ্ক কমে গেছে কারন বাইরের ব্যক্তির ঘড়ি ধিরে চলছে সুতরাং একটি কণার জন্য v বেগ নিয়ে যাচ্ছে আমাদের কাছে দুটি ভিন্ন ধরনের কম্পাঙ্ক রয়েছে আমি কিভাবে এটির পুনর্মিলন করব ওটার একটি দ্বিধা রয়েছে যেটা এটি ব্যক্তিটি সম্মুখ হয়েছে দুটি কম্পাঙ্ক সম্পর্ক স্থাপনের জন্য একমাত্র পথ হল internal mc2h1 v2c2 এবং ν এটিকে ঘড়ি বলা যেতে পারে যেটা হল mc21 v2c2h ধরাযাক কণার সঙ্গে সংশ্লিষ্ট তরঙ্গ রয়েছে এবং তারপর কম্পাঙ্ক internal mc2h1 v2c2 এই তরঙ্গ সবসময় clock এর সঙ্গে একই ফেজে থাকে আমরা আগের দুটি লেকচার থেকে ধরে নিয়েছি যে চলন্ত কণার ফেজ হল t xv যেটা সমান 2πνt xv ছাড়া কিছুই না সুতরাং এই তরঙ্গের কম্পাঙ্ক হল internal এবং t সময়ে x স্থানে তরঙ্গের ফেজ হল 2πinternalt xv আমাদের কাছে তরঙ্গের ফেজ 2πinternalt xv রয়েছে clock কম্পাঙ্কের ঘড়ির ফেজ কেমন হবে এই ঘড়িটি কণার সঙ্গে রয়েছে এবং t সময়ে ফেজ হল clock2πt ডি ব্রগলি দাবি করেছেন যে এই দুটি ফেজ সমান হবে সুতরাং বামদিকটি লেখা যাক 2πinternalt xinternalv এবং আমরা দাবি করছি যে এটি সমান 2πclockt হবে উভয়পক্ষে 2π বাদ হয়ে যাবে এবং আমরা পাবো internalt xclockt এখন আমরা x v t পরিবর্তন করবো সুতরাং আমরা লিখতে যাচ্ছি যে internalt vt clockt আমরা আশ্চর্য হতে পারি এবং উপলব্ধি করতে পারি যে এই বিন্দুতে আমরা প্রতারিত হয়েছি কারন যদি আমরা x v t বসাই তখন এই v যেটা আমরা লাল কালি দিয়ে গোলাকার করে রেখেছি বাদ হয়ে যাবে কিন্তু এটি ঠিক নয় এই v হল আসলে vwav সুতরাং যদি আমরা x v t শুরু থেকে লিখি তাতে কোনো সমস্যা হবে না কারন আমাদের কাছে 2πinternalt vtvwave2πclockt থাকবে এটি একটি সমস্যা নয় এবং এই 2π বাদ হবে internal নেওয়া যাক সুতরাং আমরা internalt vtwave clocktপেয়েছি আবার t বাদ হবে এবং আমরা internal বসাবো যেটা হল mc2h1 v2c2 vwavemc21 v2c2hছাড়া কিছুই না আমরা পদ্গুলির অবস্থার পরিবর্তন করবো এবং আমরা vwave mc2h11 v2c2 1 v2c2পাবো এটা আমাদের mv2h1 v2c2দেয় এখন আমরা λhmv1 v2c2 পাবো যেটা হল ডি ব্রগলি সুত্র আমি আবারও জোর দিয়ে বলছি যে এটি একটি ডেরিভেশান নয় এইভাবে ডি ব্রগলি পৌঁছেছেন পরীক্ষামূলকভাবে যাচাই না করা পর্যন্ত এটি সম্পূর্ণ ভুল হতে পারে আসলে তার থিসিস ডিফেন্সের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কিভাবে এই পাগল প্রস্তাব চেক করবেন তিনি বলেছিলেন যে আপনারা ডিফ্রাকশান এর পরীক্ষা করুন এবং ওই পরীক্ষায় একই পাওয়া যায় যেটা তিনি করেছেন তাহলে এটি সত্য ওই সময় x রে ডিফ্রাকশান ছিল সহজলভ্য পরীক্ষা এই ডিফ্রাকশান শব্দটি খুবই গুরুত্বপূর্ণ কারন যদি কণার সঙ্গে সংশ্লিষ্ট তরঙ্গ থাকে তখন এই তরঙ্গ গুলি ইন্টারফেয়ার করতে পারে অর্থাৎ ওই তরঙ্গ গুলির ইন্টারফেয়ার এর জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে যদি আমরা ইন্টারফেরেন্স এর অন্য গঠন দেখাতে পারি যেটা হল ওই সংশ্লিষ্ট তরঙ্গ গুলির ডিফ্রাকশান তাহলে আমরা এটি প্রমান করতে পারবো সুতরাং এটি ডিভিশান জারমার পরীক্ষা এছাড়াও থমসন এর পরীক্ষা নামে পরিচিত x রে ডিফ্রাকশান এর ক্ষেত্রে কি ঘটে আমরা বলবো এটি আমাদের ব্রাগের সূত্রটি দেয় ধরাযাক আমাদের কাছে একটি ক্রিস্টালের ওই দুটি স্তর রয়েছে এবং ক্রিস্টাল এর মধ্যে পরমানু গুলি পর্যায়ক্রমে রয়েছে ধরাযাক এই দুটি প্লেন d দূরত্বে রয়েছে যদি ক্রিস্টালের পৃষ্ঠতল থেকে x রে কোন নিয়ে আসে আর চলে যায় তখন আমরা ইন্টারফেরেন্স দেখতে পাবো আমরা অনেভ্লগুলি পিক দেখতে পাবো যেটা অন্য কোনে সত্যিকারে ঘটে না সুতরাং এইভাবে আমরা x রে ডিফ্রাকশান বর্ণনা করতে পারবো এই ভাবে ওই প্লেন গুলিকে বর্ণনা করা হয়েছে আসলে এই পরমানু গুলির প্লেন x রে এর জন্য আয়নার মতো কাজ করে সুতরাং x রে উপরের ক্ষেত্র এবং নিচের ক্ষেত্র থেকে প্রতিফলিত হয়ে আসছে এবং যদি দুটি প্রতিফলিত রে এর পাথ এর পার্থক্য হল ওই x রে এর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে পূর্ণ সংখার গুনফল তারপর আমরা অনেকগুলি x রে এই দিকে প্রতিফলিত হবে দেখতে পাবো সুতরাং পাশাপাশি সূত্রটি কি হবে যদি দূরত্ব d এবং কোন হয় দেখা যাক যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি তাহলে ভেতরের এই কোনটি যেটা গোলাপি কালি দিয়ে দেখানো হয়েছে হবে সুতরাং এই কারলি বন্ধনীর দূরত্ব হবে dSin এবং এই দিকেও dSinহবে অতএব নিচের ক্ষেত্রটি হল 2dSinθ এবং ব্রাগ বলেছেন যে 2dSinθλ অথবা 2 এবং এইভাবে চলতে থাকবে সাধারন ভাবে বলা যায় 2dSinθ n হবে যেখানে n হল পূর্ণ সংখ্যা এবং হল x রে এর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কন্সট্রাকটিভ ইন্টারফেরেন্স দেখছি এবং x রে ওই কোন নিয়ে প্রতিফলিত হচ্ছে দেখছি অন্য কোনো কোনে আমরা আমরা এতগুলি প্রতিফলন দেখতে পাবো না এটি ব্রাগ এর সুত্র নামে পরিচিত একজন একই জিনিস ইলেকট্রন এর সঙ্গে করতে পারে এক্ষেত্রে কি ক্রিস্টাল নেওয়া যেতে পারে X রে এড় পরিবর্তে ধরাযাক ইলেকট্রন ভেতরে আসছে এবং সংশ্লিষ্ট তরঙ্গ উপরের এবং নিচের ক্ষেত্র থেকে প্রতিফলিত হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট কোনে পিক গুলি দেখতে হবে এবং ওই পিক গুলো সংশ্লিষ্ট তরঙ্গের কন্সট্রাকটিভ ইন্টারফেরেন্স সুতরাং যদি ওই তরঙ্গ গুলি সত্যিকারে থাকে এবং যদি আমরা ওই ক্রিস্টালের d জানতে পারি তখন আমরা 2dSinθdeBroglie এবং 2deBroglie ইত্যাদি এর প্রতিফলন দেখতে পাবো এটি পরীক্ষামূলকভাবে নিশ্চিত ছিল যেটাতে এর প্রয়োজন আমরা ঠিক x রে ডিফ্রাকশান দেখেছি আবার ক্রিস্টালে ইলেকট্রন এর ডিফ্রাকশানও দেখেছি এটা অনেক আগে 1930 সালের দিকে করা হয়েছে আধুনিক পরীক্ষাগুলিও রয়েছে উধাহরন স্বরূপ যদি আমরা এখান থেকে নিতে পারি তাহলে ভাল আলোর তরঙ্গের প্রকৃতি ইয়ং এর ডবল স্লিট পরীক্ষা Young's double slit experiment দ্বারা প্রতিস্থাপন হয়েছে ইলেকট্রন এর জন্য আমরা ইয়ং এর ডবল স্লিট পরীক্ষাটি আমরা করতে পারি ধরাযাক ডবল স্লিট এর ক্ষেত্রে ইলেকট্রন আসছে এবং আমরা দূরে ফ্রিঞ্জ এর প্যাটার্ন দেখেছি যেভাবে ইয়ং এর পরীক্ষায় করা হয়েছে বর্তমানে এটি করা যেতে পারে কারন আমরা খুব ছোট স্লিট তৈরি করতে পারি এবং তাদের মধ্যে খুব কম দূরত্ব তৈরি করতে পারি আধুনিক প্রযুক্তিতে ব্যবহারের জন্য এই পরীক্ষাটি করা হয়েছে এবং নিশ্চিত যে প্রকৃতপক্ষে তরঙ্গ দৈর্ঘ্য হল deBroglie তৃতীয় পরীক্ষা যা খুবই আকর্ষণীয় ছিল যেটা 1990 সালে ডিরাক এবং ক্যাপিটসা প্রস্তাব দিয়েছিলেন এবং তারপরে এই পরীক্ষাগুলিও করা হয়েছে এটির জন্য খুব বেশি তীব্রতার প্রয়োজন সুতরাং পরীক্ষাটিতে ডিরাক এবং ক্যাপিটসা বলেছিলেন যে যদি x রে ক্রিস্টাল দ্বারা ডিফ্রাক্ট হতে পারে এবং যদি ইলেকট্রন গুলির সত্যিকারে তরঙ্গের প্রকৃতি থাকে তাহলে ইলেকট্রনও আলোর স্থির তরঙ্গ দ্বারা ডিফ্রাক্ট হতে পারবে কারন আলোর স্থির তরঙ্গের এই পর্যায়কাল রয়েছে এবং এটা আমরা ইলেকট্রন ডিফ্রাক্টাশন বলতে পারি যেটা ক্রিস্টাল দিয়ে আলোর ডিফ্রাক্টাশন এর মতো এই পরীক্ষাগুলিও করা হয়েছে তাদের খুব বেশি তীব্রতার লেজার আবিষ্কার এর জন্য অপেক্ষা করতে হয়েছিল যেটা আমাদের ইলেকট্রন গুলি ডিফ্রাক্ট এর জন্য তিব্রতা দেয় সুতরাং আমরা এটা এক মিনিটের মধ্যে জানতে পারবো যদি আমাদের কাছে দুটি আয়নার মধ্যে আলোর স্থির তরঙ্গ থাকে তাহলে তার পর্যায়কাল হবে light2 সুতরাং এটা হল ক্রিস্টালের d এর মতো এবং যদি আমরা ভেতরে ইলেকট্রন গুলি নিয়ে আসি এবং তারা ডিফ্রাক্ট হয় তাহলে আমাদের কাছে 2 d sinelectronsথাকতে হবে এখন 2light2Sinθelectrons এই 2 বাদ হয়ে যাবে এবং আমরা এই সমীকরণটি মেলাতে পারবো যখন আমরা অনেকগুলি ইলেকট্রন একটি নির্দিষ্ট কোনে এই ক্রিস্টাল থেকে ডিফ্রাক্ট হতে দেখব এখন আমরা যদি ক্রিস্টালের এখানে লক্ষ্য করি তাহলে আমরা এইরকম প্লেন দেখতে পাবো সুতরাং এটি হবে কোন এই সূত্রটি ক্লাসিক্যালি ও নির্ণয় করা হয়েছে যাইহোক তরঙ্গের দৃষ্টিকোণ থেকে এটি খুবই আকর্ষণীয় সুতরাং এইগুলি হল পরীক্ষা যেগুলি তরঙ্গের প্রকৃতি আছে বলে নিশ্চিত করে আমরা আবার ক্ল্যাসিক্যাল ডিভিশান জারমার এর পরীক্ষাটি পড়েছি আমরা ডবল স্লিট এর পরীক্ষাটি বলেছি যেটা হল আসলে ইন্টারফেরেন্স আমরা আবার ক্যাপিটসা এবং ডিরাক এর পরীক্ষাটি বলেছি যেটা খুব বেশি তিব্রতা দ্বারা সম্পন্ন হয় সুতরাং এই পরীক্ষা গুলি থেকে আমরা নিশ্চিত যে ইলেকট্রনের জন্য deBroglie এখন তোমরা ভাবছো যে কিভাবে ইলেকট্রন এলো এবং আমরা কেন ইলেকট্রনের ডিফ্রাকশান সম্পর্কে বলছি এর কারন হল electrons hmelectronv যেটা ভারি কনাগুলির থেকে খুব বেশি এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যর ডিফ্রাকশান এবং ইন্টারফেরেন্স সহজে দেখা যায় অতএব একজন ইলেকট্রন নিয়ে কাজ করেছে আরেকটি বিষয় যা আমরা উল্লেখ করতে চাই যে যখন আমরা একটি ক্রিস্টাল থেকে ইলেকট্রন ডিফ্রাকশান এর দিকে দেখব তখন এটি হল প্রত্যেকটি ইলেকট্রনের সংশ্লিষ্ট তরঙ্গের নিজস্ব ইন্টারফেরেন্স এটি একটি ইলেকট্রনের উপরে আর একটি ইলেকট্রনের ইন্টারফেরেন্স নয় এটা হল প্রতিটি একক ইলেকট্রনের সংশ্লিষ্ট ওয়েভের ইন্টারফেরেন্স একইভাবে যখন আমরা ডবল স্লিট এর পরীক্ষা নিয়ে বলবো তখন মনে হবে প্রতিটি নিজস্ব ইলেকট্রনের তরঙ্গের ইন্টারফেরেন্স হছে যেটা আমাদের একটু কঠিন করে দেয় শুধুমাত্র আমরা বলতে পারি যে কোয়ান্টাম মেকানিক্স এর দুনিয়াতে স্বাগতম আমরা ইয়ং এর ডবল স্লিট এর পরীক্ষাটি নির্ণয় করিনি কারন ওটা আমরা বারো ক্লাশের দিকে পড়েছি এখন মেনে নেওয়া হচ্ছে যে যখন আমরা ইলেকট্রন নিয়ে ইন্টারফেরেন্স এর কাজ করবো তখন তরঙ্গ দৈর্ঘ্য হল ইলেকট্রন তরঙ্গের সুতরাং উপসংহার হল আমরা বলতে পারবো যে কিভাবে কণার ভরবেগের পরিবর্তে সংশ্লিষ্ট তরঙ্গ এলো এবং আমরা এটি পরীক্ষার সাহায্যে যাচাই করেছি পরবর্তী লেকচারে আমরা এই কনাগুলির জন্য ডি ব্রগলি তরঙ্গের পরিবর্তে একটি সমীকরণ তৈরি করবো যেটা শ্রোডিংগার সমীকরণ নামে পরিচিত এবং এটি দিয়ে কাজ শুরু করবো যেটা কোয়ান্টাম মেকানিক্সে শ্রোডিংগার বিস্ফোরণ হবে